এখন এই বিষয়ে আসা যাক এখন বিষয়টিকে আরো সুদৃঢ় করার জন্য আমি তিনটি খন্ড ও তাদের সমীকরণ গুলি কে সংযোজন করব এই তিনটি খণ্ডকে ধরা যাক খন্ড 1 2 ও 3 এবং তাদের চারটি বিন্দু 1 2 3 ও 4 অতএব এদের জন্য কটি সেপ ফাংশন হবে এবং তারা কিরূপে হবে আমরা 6 টি সেপ ফাংশন পাব এখানে আমরা আই এর মান সংযোজন করব i 1 2 এবং সর্বসাকুল্যে ছটি সেপ ফাংশন পাব এই পরিস্থিতিতে আমি ফিল্ড কিভাবে লিখব আমি ফিল্ড U কে লিখবো বেসিক ফাংশন এর দ্বারা অতএব এটি একটি যোগফল তাই প্রথমে আমরা অজানাকে লিখব এবং তারপরে সেপ ফাংশন কে লিখবো প্রথমে আমরা এই যোগফল থেকে হাতছাড়া নেব তাই কে গুন করব এর সাথে এরপরে হবে U যেখানে 1 থাকবে উপরে এবং 2 থাকবে র নিচে এরপরে আমরা যাব তে এবং যথাক্রমে যোগ করে লিখতে পারি x এর সব মান এর জন্য এই কয়টি ভেরিয়েবলের মধ্যে কিছু আমাদের অজানা আগে থেকে ও সঠিক তাই যে সাধারন ভেরিয়েবল গুলি আছে তারা সবক্ষেত্রেই একি U2 ও U3 আমরা যেতে পারি তা হল এইগুলো কে পুনরায় লিখতে পারি লোকাল ও সার্বজনীন ভেরিএবেল এর মাধ্যমে আমরা এটা কি এইরূপে লিখতে পারি লোকাল ও সর্বজনীন যে অজানা সংখ্যাগুলি আছে ও যে অজানা ফাংশন দুটি আছে যেটা আমি ব্র্যাকেট দ্বারা চিহ্নিত করেছি এবং এদেরকে আমি এখানে প্লোট করতে চাইছি তোমরা দেখো এটা কিসে পরিণত হচ্ছে এখানে তোমরা আরেকটু বড় করে আঁকবো 1 2 3 ও 4 তোমরা বলো প্রথমটি কোন দিকে খুলছে বামদিকে না ডানদিকে এটি এইরূপে দেখতে এইবার ব্র্যাকেট এর মধ্যে দ্বিতীয় অংশটি আছে সেটি কেমন দেখতে হবে এটি একটি যোগফল দুটো ফাংশানের দুটি ত্রিভুজের যার মধ্যে একটি বামদিকে খোলে ও একটি ডানদিকে আমি একটি কে T1 বলছি ও একটি কে T2 এরপরের অংশটিও একই রকম দেখতে হবে খালি একটি বিন্দু সরে যাবে এবং আমি সেটিকে T3 বলবো এবং পরবর্তীগুলোকে একই রকম ভাবে নামাঙ্কিত করব যেমন পরবর্তী খন্ডের জন্য তাই পুরো অংকটির মধ্যে আমার কাছে সর্বসাকুল্যে কতগুলি সার্বজনীন অজানা ছিল তা হল U1 U2 U3 ও U4 আমি পর্যালোচনা করলাম কারণ আমার মনে ছিল যে আমার কাছে 6 টি সেপ ফাংশন আছে এবং এদের সবার জন্য আমি যদি পর্যালোচনা করি তাইলে একেকটির জন্য আমি 6 টি করে সমীকরণ পাব এবং চারটি ভেরিয়েবল পাব সেখানে দেখা যাবে এরমধ্যে দুটি সমীকরণ কার্যকরী নয় কারণ তারা তৈরি হয়েছে অন্য কয়েকটি সমীকরণ থেকে তাই সেটাকে এড়ানোর জন্য আমি পাশাপাশি সেপ ফাংশন গুলিকে একত্রিত করেছি যথাক্রমে T2 ও T3 তাই এগুলি আমার সেপ ফাংশন যেগুলোকে আমি টেস্টিং ফাংশন বা ওয়েট ফাংশন বলবো এটি আসলে একটি শর্টকাট বেশিরভাগ বই তোমায় 6 টি সমীকরণ ও 4 টি ভেরিয়েবল নিয়ে এগোতে বলবে যেগুলোকে পরবর্তীতে তোমায় খন্ডিত করে এই উত্তরেই আসতে হবে এই পদ্ধতিটি আমি করেছি তার কারণ আমরা দেখেছি যেখানেই একটি নোড কে ভাগাভাগি করা হয়েছে সেখানেই আমরা সেপ ফাংশন কে একত্রিত করেছি একই রকম থেকে যাবে চলো আমরা ধাপে ধাপে এগোবো এবং পরীক্ষা করব প্রত্যেকটি বেসিক ফাংশানের সাপেক্ষে অতএব সমীকরণটিতে ফিরে দেখা যাক এর প্রথম অংশটি হল w′u′ এটি মাইনস এবং wu যোগ সমষ্টি হয়ে পরিণত হচ্ছে − wu এই অংশটি আমি ডান দিকে কেন নিয়ে গেছি কারণ আমাদের বুঝতে হবে যে u′ এর জায়গায় আমরা বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করতে চাইছি আমরা আগে যা নির্ণয় করেছি এবং সেটি w এটিকে W র প্রত্যেকটি মানের জন্য নির্ণয় করতে হবে এবং তাদের অন্তিম বিন্দুর কন্ত্রিবিউশন হিসেবে তুমি এটা দেখে বলতে পারবে যে কোন n বিন্দুগুলি ফাইনাল সমীকরণ এ দেখা যাবে আমরা গণনা করতে শুরু করল এই স্থানে এসে পৌঁছাব প্রথম ওয়েটিম ফাংশন হল অর্থাৎ U একই থাকবে এবং U কে আমরা এই রূপে লিখব কারণ এটিকে আরো ভালো ভাবে লেখা যায় U1N1 U2T2 U3T3 U4N4 আসলে আমরা এটিকে N2N1 N2T2 ও T3 বলে থাকি তাহলে আমরা এখান থেকে কি পেতে চাই যখন আমরা N1 নিয়ে পরীক্ষা করি ধরা যাক সেটি হল হ্যাঁ এর ভিতর একটি ε থাকতে পারে যেটাকে পরবর্তীতে এরমধ্যে সংযোজন করা হবে তাই আমরা এটিকে হিসেবেই ছেড়ে দেবো এছাড়া স্থানটি ফাঁকা কারণ ε যদি সর্বত্র থাকে তাহলে বিষয়টি গুরুত্বপূর্ণ থাকবে না এবং আমরা সেটাকে ফ্রি স্পেস বলতে পারি কিন্তু আমাদের ক্ষেত্রে এরমধ্যে কোন বস্তু থাকতে পারে এবং সে কারণে তার মধ্যে হবে এবং এটি x এর একটি ফাংশন তাহলে প্রথম সমীকরণটির কি হলো এবং W′ ও U এর কি হবে আমি এটাও জানতে চাই যে W1' কি না বিন্দুগুলি সমান দূরত্বে নেই N1 এর সংজ্ঞাটা যদি মনে করো তা ছিল আমি যদি এই দূরত্বটা কে ডেল্টা দ্বারা চিহ্নিত করি তাহলে W1' হবে − 1Δ U′ এর কি হবে আমরা এখন খন্ড e1 এর উপর ইন্টিগ্রেশন করব এবং বাকি সব খন্ডের জন্য এটি 0 হবে কারণ W শূন্য হবে এর বাইরে এবং সেই কারণে এর বাইরে ডেরিভেটিভ ও পাওয়া যাবে না অতএব U′ এরমধ্যে কি কি দেখা যাবে এবং তোমাকে U′ এর মান নির্ণয় করতে হবে এখানে কি হবে চলো আমরা এটাকে লিখি এইরূপে e1 W′ সমান − 1Δ U′ তাই আমাকে এই দুটি অংশের ডেরিভেটিভ নিতে হবে কারণ এরা নন জিরো e1 এ বাকি সংখ্যাগুলি এখানে আবির্ভাব হবে না Δ হল খণ্ডটির প্রস্থ এরা সকলে সমান দৈর্ঘ্যের হতে হয় না কিন্তু সমদূরত্বে থাকতে হয় তাই এটাকে ডেল্টার পরিবর্তে ডেল্টা ওয়ান লিখব U′ হচ্ছে U1 Δ U2 Δ dx এর ডেরিভেটিভ অন্যান্য অংশগুলি দেখা যাবে না এবং যেটা অবশিষ্ট থাকবে হল WU তাই যা হবে তাহলে W সমান N1 এই পুরোপুরিভাবে আমি লিখতে পারি W সমান N1 অর্থাৎ উপনীত হবে তাই অন্তিম বিন্দুগুলি সম্বন্ধে আমি কি বলতে পারি U1 ও U2 তে আমি এর মান নির্ণয় করতে পারি অতএব এক নম্বর বিন্দুতে এর মান থেকে যদি দুনম্বর বিন্দুর মান বিয়োগ করা হয় তাহলে আমি যথাযথ উত্তর পাবো তাই দুনম্বর বিন্দুতে এর মান কত তা আমাদের জানতে হবে এবং সেখানে W এর মান কত W এর মান হল N1 তাই আমায় দেখতে হবে W এর মান কত এক নম্বর বিন্দুতে এবং U′ এর আমি কত ওই বিন্দুতে U2 কে দেখা যাবে না তাই আমরা U এর রুপটিকে দেখব এবং তার ডেরিভেটিভ নেব এবং জানব যে আমরা এই অবস্থায় কেন উপনীত হলাম এবং যে বস্তুগুলো কি আমরা জানি সেগুলি কোথা থেকে এলো কারণ সেইগুলি U থেকে আসেনি বরং এসেছে বাউন্ডারি কন্ডিশন থেকে যা হলো U′ − jω ধরা যাক পুরো অংশটিকে α অর্থাৎ তা সমান হবে αU আমাকে একটিকে ব্যবহার করতে হবে কারণ তাছাড়া আমরা বাউন্ডারি কন্ডিশন দিচ্ছি না অতএব বাউন্ডারি তে W এর মান 1 এবং U′ হবে α × 1 U1 একটি α র সঙ্গে − αU আমাকে এখানে সংযোজন করতে হয় কারণ এইটি অন্তিম বিন্দুর সংযোজন আমাকে এখানে U সংযোজন করতে হবে 1 নম্বর বিন্দুতে এবং সংজ্ঞা অনুযায়ী U এর মান 1 নম্বর বিন্দুতে U1 এবং এই কি হলো α যা আমি বাউন্ডারি কন্ডিশন থেকে পেয়েছি তাই এই তরঙ্গ দৈর্ঘ্য এবং অন্যান্য বস্তুগুলি কোথায় এটিকে α র মধ্যে দেখা যাবে ইন্সিডেন্ট ফ্রিকোয়েন্সি এই সমীকরণ এর মধ্যে কোথাও দেখা যাবে এটা 1 নম্বর বিন্দু থেকে পাব এবং এটি দেখতে কেমন হবে সেটা আমরা এখানে লিখব এবং এটিকে সহজ ভাবে কিভাবে লিখব x এর ফাংশন হিসেবে আমরা দেখব এখানে দুটি বস্তু আছে U1 ও U2 যাকে ইন্টিগ্রেট করা হচ্ছে dx এর উপরে তাই শুধুমাত্র খন্ডের দৈর্ঘ্য আসবে দ্বিতীয় বস্তুটি কি হবে এটাকেও ইন্টিগ্রেট করা হবে e1 এর উপরে তাহলে এটি একটি চতুর্ভুজ সমীকরণ হবে Student চতুর্ভুজ চতুর্ভুজ অবশ্যই এবং N1 ও N2 দুটো লিনিয়ার এই চতুর্ভুজ ফাংশানের U1U2 ও k ভেরিয়েবল যেখানে k হল x এর একটি ফাংশন তাই আমি যদি যথাযথভাবে ভেঙে থাকতে পারি তাহলে k একটি ধ্রুবক হবে তাই আমি যদি পিস হোয়াই কনস্ট্যান্ট অ্যাপ্রক্সিমেশন করি তাহলে k যতই জটিল হোক আমরা তার সঠিক মান নির্ণয় করতে পারব চতুর্ভুজ পদ্ধতির দ্বারা এবং U1 কে বামদিকে নেওয়া যাবে এখানে অল্পবিস্তর তারা কাটতে পারে বাউন্ডারি কন্ডিশনের মান নির্ণয় করার ক্ষেত্রে যেখানে আমি লিখেছি α × U1 কিন্তু আমাকে এর কিছু সংযোজন করতে হবে এখানে আমাকে α × U1 এর কিছু পরিবর্তন করতে হবে এবং আমরা দেখব যে আমরা কি পরিবর্তন করি এবং বাউন্ডারি কন্ডিশন ঠিক আছে কিনা তাই তাই বলা যাক যে এই বাউন্ডারি বরাবর তরঙ্গটি অগ্রসর হচ্ছে এবং এই বিন্দুতে আমরা বাউন্ডারি কন্ডিশনটি প্রয়োগ করছি একইভাবে বামদিকের বাউন্ডারিতে বাউন্ডারি কন্ডিশন প্রয়োগ করব সেই জন্য চলো আমরা বস্তুটিকে অংকন করি এখানেও একই অ্যান্টেনা প্রবলেম আসবে যেখানে আমরা একটি তরঙ্গ নিক্ষেপ করব এবং যেটি ইনসিডেন্ট ফিল্ড হবে তাকে অংকন করব তাই আমার কাছে অ্যান্টেনাটি আছে যেটি একটি তরঙ্গ নিক্ষেপ করছে যা 1D প্রবলেম যা আমরা 1D তে অঙ্কন করব আমার কাছে আমার বস্তুটি আছে যার দুটি বাউন্ডারি আছে যেখানে আমি মান নির্ণয় করব এবং এর মধ্যে তরঙ্গটি প্রবেশ করবে এই পথে তরঙ্গটি বিচ্ছুরিত হবে এখন বাউন্ডারি কন্ডিশন সম্বন্ধে আমার যা ধারণা তাহলে বাউন্ডারি থেকে তরঙ্গ প্রতিফলিত হয়ে যেন ফিরে না আসে এবং এইখানে ফিল্ডটি জেটি থেকে বেরিয়ে আসবে এবং এই নিয়ে কোন অসুবিধা নেই কিন্তু আমি যখন এইখানে আছি তখন ইন্সিডেন্ট ফিল্ড আসলে বিপরীত দিকে যাচ্ছে বিচ্ছুরিত ফিল্ড কে আমার ফেরত আসতে দেওয়া উচিত হবে না যেখানে আমি নির্ধারণ করুন এবং এই নিয়ে আমার কোন দ্বিমত থাকবে না আংকিক সমীকরণের ব্যাপারে অতএব আমি যে বাউন্ডারি কন্ডিশন সম্বন্ধে বলছি সেই বাউন্ডারি থেকে কোনো প্রতিফলন হবে না বিচ্ছুরিত ফিল্ড যেন বিপরীত দিকে প্রতিফলিত না হয় সেজন্য আমি যদি বস্তুটিকে সরিয়ে দিন তাহলে সেখানে কোন বাউন্ডারি কন্ডিশন থাকছে না এবং ইনসিডেন্ট ফিল্ড একদিক দিয়ে ঢুকবে ও আরেক দিক দিয়ে বেরিয়ে আসবে কিন্তু বিচ্ছুরিত ফিল্ড সব সময় বেরিয়ে আসছে আমরা এটাই ধরেছি তাই বাউন্ডারি কন্ডিশনকে বিচ্ছুরিত ফিল্ডের খেয়াল রাখতে হবে টোটাল ফিল্ডের নয় তাই আমরা বাউন্ডারি কন্ডিশনটাকে বিচ্ছুরিত ফিল্ড না টোটাল ফিল্ড এর উপর প্রয়োগ করব আমরা তাই এটাকে U এর উপর প্রয়োগ করতে পারবোনা বরং বিচ্ছুরিত ফিল্ড এর উপর প্রয়োগ করব ধরো লেখা যায় যে এর সাথে বিচ্ছুরিত ফিল্ড scattered field Escattered সমানুপাতিক এবং এবি অনুমান করছে একটি তরঙ্গ যা শুধুমাত্র যাচ্ছে কিন্তু ফিরে আসছে না তাই U এর ভিত্তিতে আমি কি লিখতে পারি আমরা বলতে পারি যে Etotal Eincident Escattered তাই বিচ্ছুরিত ফিল্ড সমান হবে U Uinc তাই এখন আমরা বাউন্ডারি কন্ডিশনটা দেখতে পারি এবং সেটি হবে এইরূপে Uinc যেটা আমাদেরকে দেওয়া হয়েছে আমরা ধরে নিচ্ছি সেটি একটি সমান্তরাল তরঙ্গ অতএব আমি যখন আরেকবার এটি সরল করছি আমি তখন অবশেষে ddx পাচ্ছি তুমি দেখো এই সমীকরণ আমি একটি কন্ডিশন চাইছি U′ এর উপরে এটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের খেয়াল রাখতে হবে ডান দিকের অংশটি যেটির মান নির্ণয় করব তখন দেখা যাবে যে 2 নম্বর বিন্দুতে আমরা 0 পাব আগের মতই এবং এক নম্বর বিন্দুতে আমরা সংযোজন করতে চাই তাই আমি একটি অংশ পাবে যার সামনে একটি মাইনাস চিহ্ন থাকবে জেটি সম্পূর্ণ অংশটির সাথে সংযোজিত হবে অতএব আমার সমীকরণটি তৈরি হবে এইরূপে হ্যাঁ ইনসিডেন্ট ফিল্ডটি আমাদের দেওয়া থাকবে এবং সেটির মান আমরা নির্ণয় করব ধরা যাক U একটি সমান্তরাল তরঙ্গ এখন আমরা ইন্সিডেন্ট ফিল্ড নির্ণয় করছি না কারণ সেটি আমাদের দেওয়া আছে ফাংশন রূপে যথাক্রমে উদাহরণস্বরূপ Uinc হতে পারে ejkx−ωt বা অন্য কোন আরও জটিল ফাংশন কারণ কারেন্ট সোর্স আমাদের দেওয়া থাকবে এবং তোমাকে নির্ণয় করতে হবে যে এটি কি ফিল্ড উৎপন্ন করবে কোন বস্তুর অনুপস্থিতিতে